সুতরাং ইঞ্জিনিয়ারিং গণিত I এ বক্তৃতায় আবার স্বাগতম এবং এটি লেকচার নম্বর 19 এবং আজ আমরা ম্যাক্সিমা এবং মিনিমা অব ফাংশন অফ টু ভেরিয়েবলেরMaxima Minima of Functions of Two Variables উপর আমাদের আলোচনা চালিয়ে যাব এবং বিশেষ করে আজ আমরা কিছু সাধারণ সমস্যা দেখতে পাব যেখানে আমরা সেই ধারণাটি প্রয়োগ করব যা পূর্বের বক্তৃতায় ইতিমধ্যেই আলোচনা করা হয়েছিল অতএব শুধু শেষ বক্তৃতায় স্মরণ করার জন্য আমরা লোকাল এক্সট্রিমা খুঁজে বের করেছি এবং এটি ছিল পর্যাপ্ত শর্ত এবং প্রয়োজনীয় শর্ত সুতরাং আমাদের প্রথমে সমস্ত ক্রিটিকাল পয়েন্টগুলি খুঁজে বের করতে হবে এবং সেই ক্রিটিকাল পয়েন্টগুলি আমরা এই সমীকরণগুলি সমাধান করে পাব সুতরাং x এর ক্ষেত্রে f এর আংশিক ডেরিভেটিভ 0 তে সেট করা হবে এবং y এর ক্ষেত্রে f এর আংশিক ডেরিভেটিভ 0 এ সেট করা হবে এবং তারপরে আমরা এই দুটি সমীকরণ সমাধান করব যেগুলি এই সমীকরণগুলিকে মান্যতা প্রদান করে সুতরাং সেগুলি ক্রিটিকাল পয়েন্ট হবে এবং তারপর প্রতিটি ক্রিটিকাল পয়েন্টের জন্য আমরা মূল্যায়ন করব এটি হল নোটেশন r যা আমরা প্রতিটি ক্রিটিকাল পয়েন্টে x এর সাথে দ্বিতীয় ডেরিভেটিভের জন্য ব্যবহার করেছি এবং তারপর এখানে মিশ্র ডেরিভেটিভ এবং t আছে যেটা হল 2 x y এর একটি ফাংশন ডেরিভেটিভ f এবং তারপর শনাক্তকরণের জন্য আমরা বুঝতে পেরেছি যে যদি এই rt s2 তাই rt s2 এটি পজিটিভ এবং এই r নেগেটিভ হয় তাহলে আমাদের একটি মাক্সিমাম বিন্দু আছে এবং যদি কোন সময়ে যদি আমাদের আবার এই rt − s2 পজিটিভ হয় এবং r পজিটিভ হয় তাহলে এটি মিনিমাম একটি বিন্দু একইভাবে যখন এটি নেগেটিভ rt s2 হয় তখন এটি একটি স্যাডেল পয়েন্ট হতে বেরিয়ে আসে এবং যদি এই rt s2 0 হয় তাহলে দ্বিতীয় ডেরিভেটিভের এই পরীক্ষাটি ব্যর্থ হয় এবং আমাদের আরও কিছু উপায়ে আরও খোঁজার জন্য যেতে হবে সুতরাং আসুন আমরা এখানে সমস্যা নিয়ে আলোচনা করি সুতরাং আমরা f x y e − x2−4 y2 ফাংশনের লোকাল এক্সট্রিমা সন্ধান করতে চাই সুতরাং আমাদের fx গণনা করতে হবে সুতরাং fx গণনা করতে আমরা এটিকে x রেখে y ধ্রুবক ধরি তাহলে আমাদের এই প্রথম মেয়াদটি এটিকে রাখা যাক কারণ এটি একটি গুনের নিয়ম এবং তারপর এখানে আমরা পার্থক্য করব সুতরাং e − x2−4 y2 এবং তারপর এই −x2−4 y2 এর ডেরিভেটিভ যা x এবং তারপর প্লাসের ক্ষেত্রে −2 x হবে সুতরাং এখানে এই প্রথম টার্ম 8 x এর ডেরিভেটিভ 8 x এবং তারপর এখানে e − x2−4 y2 এবং তারপর এই টার্মটি আমরা এখানে এই x এর সাথে কমন নিতে পারি আসলে এই 2 x আমরা কমন এবং e − x2−4 y2 নিতে পারি তাহলে এই প্রথম টার্ম থেকে আমরা এই 4 x2− y2 পাব সুতরাং বিয়োগ চিহ্ন দিয়ে কারণ সেখানে বিয়োগ ছিল এবং তারপর এখানে আমরা ইতিমধ্যেই 2 x এবং এই সূচকীয় ফাংশন নিয়েছি তাই আমরা এখানে কেবল 4 পাব সুতরাং এটি x এর সাপেক্ষে এই ফাংশনের প্রথম ডেরিভেটিভ যা এখানে লেখা হয়েছে সুতরাং 2 x এবং এই এক্সপোনেনশিয়াল ফাংশন 4−4 x2− y2 fx x y2 x e−x2−4 y2 4−4 x2−y2 একইভাবে আমরা y এর ক্ষেত্রে প্রথম অর্ডার ডেরিভেটিভ পেতে পারি সুতরাং এখন আমরা এখানে y এর সাথে পার্থক্য করব এবং আবার গুনের নিয়ম প্রযোজ্য হবে সুতরাং আমরা এই 2 টি এখন এবং এখানে একই সূচকীয় ফাংশনটি পাব এবং অতিরিক্ত টার্মটি 1−16 x2−4 y2 এবং ক্রিটিকাল পয়েন্টগুলি থেকে আমরা এখন এই দুটি সমীকরণ সমাধান করতে পারি সুতরাং যদি আমরা এই সমীকরণগুলিকে 0 এ সেট করি সেক্ষেত্রে আমরা এই প্রথম সমীকরণ পাবো কারণ সূচকটি 0 হতে পারে না সুতরাং x কে 0 হতে হবে অথবা এই বন্ধনীতে এই টার্মটি 0 হতে হবে সুতরাং আসুন আমরা ধরে নিই যে x হল 0 তাই যখন x 0 fx এই x বরাবর যে কোন বিন্দুতে 0 এর সমান হয় যাই হোক না কেন y এর জন্য এটি 0 হবে সুতরাং আমাদের x এর সমান 0 আছে যা এই fx তে সেট করতে পারে এবং এখন যখন x 0 হয় তাই এখান থেকে আমরা এই টার্মটি 0 করার দুটি সম্ভাবনা পাই হয় y হবে 0 সেক্ষেত্রেও এই টার্মটি হবে 0 অথবা এখানে যখন আমরা x কে 0 সেট করি তখন আমরা এই 1−16 x2−4 y2 কে 0 এর সমান পাচ্ছি কারণ x এখানে 0 হবে সুতরাং আমাদের 1−4 y2 0 আছে যেখানে আমরা 1 পাবো ± 12 এর সমান সুতরাং এই ক্ষেত্রে যখন আমরা x 0 সেট করি তখন আমাদের দ্বিতীয় সমীকরণ থেকে 0 এ সেট করার দুটি সম্ভাবনা রয়েছে হয় y 0 এর সমান আমরা এই 0 বা এই x 0 বরাবর করব যদি আমরা y কে ± 12 এর সমান করি যা 0 হবে তাই মূলত আমরা আসলে তিনটি পয়েন্ট পাচ্ছি তাই একটি 00 ছিল 1 পয়েন্ট এবং তারপর 0 12 এবং 0 12 হবে সুতরাং এখানে তিনটি পয়েন্ট রয়েছে যা এই fx এবং fy দুটোকে 0 সম্ভাবনার সাথে করতে পারে এবং এখন আমাদের আরেকটি আছে সুতরাং যদি দ্বিতীয় সমীকরণ থেকে y 0 হয় যা এই ডেরিভেটিভ তৈরি করছে প্রথম থেকে এখন আমরা পেতে পারি যখন আমরা y কে 0 এ সেট করি তাই আমাদের 4−4 x2 হবে 0 এর সমান তাই আমরা x পাব ± 1 এর সমান সুতরাং এগুলি y 0 সহ অন্যান্য পয়েন্ট তাই আমাদের 10 এবং 10 আছে সুতরাং অন্যান্য পয়েন্টে 1 0 হবে এবং তারপরে আমাদের হবে 1 0 এবং এখন যদি আমরা এই টার্মটি 0 করার চেষ্টা করি তাহলে আমরা প্রথম সমীকরণ থেকে যা পাব আমরা 4 টি 4 এর সমান পেয়েছি দ্বিতীয় সমীকরণ থেকে আমরা 16 x2 4 y2 সঠিক পাচ্ছি 16 x2 4 y2 সুতরাং যদি আমরা কাছ থেকে দেখি তাই এখানে যদি আমরা এই 4 টি সাধারণ দেখি তাহলে ডান হাতের পাশে 1 দ্বারা 4 হবে এই 4 x2 y2 সুতরাং আমরা এই 2 সমীকরণের মধ্যে কোন সমাধান পেতে পারি না কারণ প্রথম সমীকরণ 4 x2 y2 4 এর সমান বলেছে এবং দ্বিতীয়টি বলছে 4 x2 y2 14 হবে সুতরাং আমরা এই সিস্টেম থেকে একটি সমাধান পেতে পারি না সুতরাং আমরা এই সব পয়েন্ট পেয়েছিলাম একটি ছিল 0 0 এবং 0 12 0 12 1 0 1 0 সুতরাং এই সমস্ত পয়েন্টে আমাদের আরও খোঁজা করা দরকার সুতরাং যেমনটি আলোচনা করা হয়েছে তাই আমাদের এই 5 টি ক্রিটিকাল পয়েন্ট বা পয়েন্ট আছে যেখানে উভয় ডেরিভেটিভস অদৃশ্য হয়ে গেছে এবং এখন আমাদের প্রতিটি ক্রিটিকাল পয়েন্টের জন্য আলোচনা করতে হবে যে এটি লোকাল মিনিমা একটি পয়েন্ট বা এটি লোকাল ম্যাক্সিমা একটি পয়েন্ট বা এটি একটি ক্রিটিকাল পয়েন্ট সুতরাং সেখানে আমাদের পর্যাপ্ত শর্তগুলি ব্যবহার করতে হবে যা আগে আলোচনা করা হয়েছিল এখন পরের আলোচনায় যাব সুতরাং আমাদের এই fx আছে এবং এক্সট্রিমার জন্য এই পয়েন্টগুলি আরও তদন্ত করার জন্য আমাদের দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ করতে হবে সুতরাং আবার আমাদের এই ফাংশনটির ডেরিভেটিভ করতে হবে তাই আবার আমাদের x এর ক্ষেত্রে এটিকে আলাদা করতে হবে এবং তারপরে আমরা এই টার্মটি পেতে পারি কারণ এখন অনেক টার্ম থাকবে সুতরাং যদি আমরা পারি তবে আমি আপনাকে কেবল এটির জন্যই দেখাব পরবর্তীটিতে আমরা সরাসরি লিখব সুতরাং এখানে আবার গুনের নিয়ম প্রযোজ্য হবে সুতরাং আমরা এখানে 2 e − x2−4 y2 করব আমরা প্রথম ফাংশন হিসাবে গ্রহণ করব এবং তারপর x এর ক্ষেত্রে দ্বিতীয়টির ডেরিভেটিভ সুতরাং এটি 4 হবে এবং তারপরে আমাদের এখানে মাইনাস হবে 12 x2 এবং তারপর এখানে −y2 তাই x এবং তারপর প্লাসের সাথে তাই এখানে এটি 2 বার আবার এই টার্মটি 4 x − 4 x3 এবং 2 থাকবে এবং আমরা এই প্রথম টার্মকে আলাদা করব তাই যা হবে − x2−4 y2 এবং তারপর −2 x টার্ম যখন আমরা এই −x2−4 y2 কে আলাদা করব সুতরাং এই ক্ষেত্রে আমরা এই সাধারণ 2 e − x2−4 y2 নেব এখান থেকে আমাদের 4−12 x2 − y2 আছে এখানে আমরা এই সাধারণটি এখানে 2 x নিয়েছি সুতরাং আমরা এটি −2−2 পাব সুতরাং এখানে এটি 4 তাই −8 x তারপর আমাদের এখানে 8 x3 থাকবে এবং তারপরে আমাদের এই 2 x2y2 থাকবে এবং এটি ইতিমধ্যে ভালভাবে যত্ন নেওয়া হয়েছে সুতরাং এখানে x ছিল তাই আমাদের x2 টার্ম আছে এবং তারপর এখানে যেহেতু এটি x তাই x 4 সেখানে থাকবে এবং এই x এই x2y2 তৈরি করবে সুতরাং এই টার্মটি এখানে আমাদের 4 আছে তারপর আমাদের একটি x2 টার্ম আছে সুতরাং 8 x2 এবং তারপর এটি 12 x2 সুতরাং যা 20 x2 করে তারপর আমাদের x4 আছে সুতরাং 8 x4 আমাদের −y2 আছে এবং তারপর আমাদের এই 2 x2y2 টার্মটি এই 2 e − x2−4 y2 এর সাথে আছে সুতরাং এটি ডেরিভেটিভ x এর ক্ষেত্রে দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ যা ইতিমধ্যে সেখানে লেখা আছে এবং তারপর আমরা অন্যান্য ডেরিভেটিভস হিসাবে গণনা করতে হবে তাই মিশ্র ক্রম ডেরিভেটিভ সুতরাং x এবং y এর সাথে এবং তারপর y2 বার সাপেক্ষে ডেরিভেটিভ সুতরাং এখানে আমাদের আগের স্লাইড থেকে fy আছে এবং তারপরে আমরা x এর ক্ষেত্রে এটিকে আলাদা করতে পারি এখানে সেই ধারণাটি নিয়ে যা আমরা উপরে আলোচনা করেছি সুতরাং আমরা এই টার্মটি এখানে পাবো এবং তারপরে y এর ক্ষেত্রে দ্বিতীয়বারের অর্থে ডেরিভেটিভ পেতে y এর ক্ষেত্রে আমাদের আবারও এই পার্থক্য করতে হবে সুতরাং এটি fy এবং যখন আমরা এই টি পেতে এই পার্থক্য করি তখন আমরা এই টার্মটি এখন সূচকীয় ফাংশন এবং এই এক্সপ্রেশনটি 1−20 y2−16 x2−128 x2y2 32 y4 দিয়ে পাব সুতরাং আমাদের এখন তিনটি সমীকরণ আছে এটি তিনটি এক্সপ্রেশনের জন্য তাই এখানে r এর জন্য এবং তারপর আমাদের কাছে s হল দ্বিতীয় অর্ডার মিশ্রিত ডেরিভেটিভ এবং তারপর t এর ক্ষেত্রে আমাদের দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ আছে সুতরাং এই ডেরিভেটিভগুলির সাহায্যে আমরা আরও তদন্ত করব যে এই বিন্দুটি মাক্সিমাম বিন্দু বা এটি মিনিমাম বিন্দু বা এটি একটি স্যাডেল পয়েন্ট rfxx x y 2e−x2−4 y2 4−20 x28 x4−y22 x2y2 sfxy x y 4 xy e−x2−4 y2−1716 x24 y2 tfyy x y 2e−x2−4 y21−20 y2−16 x2−128 x2y232 y4 সুতরাং এখন যেমন আলোচনা করা হয়েছে আমাদের এই r s এবং t এই তিনটি এক্সপ্রেশন আছে তাই আমরা এখন এই পয়েন্টগুলি চিহ্নিত করব সুতরাং প্রথম বিন্দু মনে রাখবেন এটি ছিল 00 সুতরাং এই 00 বিন্দুতে আমরা r s এবং t গণনা করব সুতরাং r এর জন্য যখন x এবং y উভয়েরই 0 থাকে সুতরাং আমাদের 0 টার্ম আছে তাই আমাদের 4 টি আছে এই e0 টি 1 হয়ে যায় সুতরাং আমাদের 4 × 2 8 তাই r হল 8 এবং এই যখন 00 আমরা এখানে s তে প্রতিস্থাপন করি তাই এই টার্মগুলি এখন 0 তাই আমাদের −17 আছে কিন্তু এখানে xy গুনক বসে তাই s হবে 0 এবং এই ক্ষেত্রে আবার আপনার কিছু অশূন্য সংখ্যা থাকবে সুতরাং এই সমস্ত টার্ম 0 হবে আমাদের সেখানে 1 এবং 2 কে 1 দ্বারা গুণ করা হয়েছে সুতরাং এটি 2 হবে সুতরাং আমাদের এই বিন্দুতে r হল 8 s হল 0 এবং t হল 2 00 এ আমরা এই সমস্ত ক্রিটিকালগুলোর মধ্যে প্রথম ক্রিটিকাল পয়েন্টটি গ্রহণ করেছি কারণ প্রত্যেকের জন্য আমাদের চিহ্নিত করতে হবে যে এটি একটি মাক্সিমাম মিনিমাম বা একটি স্যাডেল পয়েন্ট সুতরাং এই বিন্দু আমরা এই সমস্ত উচ্চতর অর্ডার ডেরিভেটিভস গণনা করেছি এবং তারপর আমাদের rt − s2 গণনা করতে হবে সুতরাং r এবং t এদের গুনটি হল 16 সুতরাং আমাদের 16 টি আছে যা পজিটিভ এবং মনে রাখবেন পর্যাপ্ত অবস্থার মধ্যে আমরা দেখেছি যে rt − s2 যদি পজিটিভ হয় যখন r পজিটিভ হয় তাহলে এটি লোকাল মিনিমা একটি বিন্দু সুতরাং আমরা লোকাল মিনিমা এই বিন্দু পেয়েছি সুতরাং 00 ফাংশনের একটি লোকাল মিনিমা আছে এবং এখন আমরা অন্যান্য পয়েন্টগুলি বিবেচনা করব সুতরাং দ্বিতীয় পয়েন্টের জন্য এটি ছিল দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট তাই 0 প্লাস হাফ এবং 0 মাইনাস হাফ যেহেতু এই y সমান শক্তিতে এই সমস্ত এক্সপ্রেশন প্রদর্শিত হয় সুতরাং আমরা একসঙ্গে এটি মোকাবিলা করতে পারি কারণ তাই আমরা সেখানে প্লাস চিহ্ন নিই বা মাইনাস সাইন y শক্তি এমনকি একই সংখ্যা থাকবে সুতরাং আমরা এই দুটি পয়েন্ট একসাথে বিবেচনা করতে পারি তাই আমরা এখন পয়েন্ট নম্বর 2 এবং পয়েন্ট নম্বর 3 নিয়ে আলোচনা করছি তাই 0 এবং ± 12 সুতরাং এই ক্ষেত্রে আমাদের আবার এই r গণনা করতে হবে তাই x হল 0 সুতরাং এই টার্মগুলি এখানে 2 বার কি পাব সুতরাং r 2 বার হবে এবং তারপরে আমাদের সূচকীয় ফাংশন x হবে 0 এবং y2 হল 14 সুতরাং এখানে আপনি e − 1 পাবেন এবং তারপরে এখানে আমাদের আছে 4 তারপর মাইনাস 0 এখানে 0 x আছে শুধুমাত্র এই y2 টার্মটি থাকবে সুতরাং এখানে আমাদের 14 হবে এবং তারপরে এখানে আবার x হবে যা 0 হবে সুতরাং আমরা এখানে কি পেতে পারি e 1 এবং তারপর এখানে 154 সুতরাং এই দুটিও বাতিল হয়ে যায় তাই আমরা 152e পাই এটি 152e যা এই সময়ে r এর মান সুতরাং যে একটি 152e একইভাবে আমরা এখন এই s এবং এছাড়াও t গণনা করতে পারেন শুধু এই 0 এবং ± 12 প্রতিস্থাপন করে সুতরাং যখন আমরা এই s তে প্রতিস্থাপন করি যেহেতু এখানে x এবং y টার্মটি আছে যখন x 0 হবে তখন পুরো টার্মটি 0 হয়ে যাবে এখানে এবং এই সমস্ত শর্তাবলী এই 2 টি টার্মে x আছে তাই সেগুলি অদৃশ্য হয়ে যাবে এখানে আমাদের এই y4 আছে তাই এই টার্মগুলি যখন আমরা এটি সমাধান করব তখন আমরা এই −4e এবং এই rt − s2 পাব সুতরাং rt আমরা গুন করি যেহেতু বিয়োগ চিহ্নটি t এর সাথে আছে আমরা এই −30 e2 পাব সুতরাং এবার এই rt − s2 নেগেটিভ সুতরাং নেগেটিভ মানে এখন পর্যাপ্ত শর্ত অনুযায়ী এটি একটি স্যাডেল পয়েন্ট হবে সুতরাং এই বিন্দু সংখ্যা 2 এবং বিন্দু 3 0 12 এবং 0 12 তারা উভয়ই স্যাডল পয়েন্ট আমাদের পর্যাপ্ত অবস্থার সাথে আমরা সনাক্ত করতে সক্ষম হয়েছি যে এই দুটি পয়েন্ট হল স্যাডেল পয়েন্ট এখন সর্বশেষ এখানে 45 আমাদের ± 10 এই দুটি পয়েন্ট আবার আমরা একসাথে মোকাবেলা করতে পারি কারণ x এছাড়াও বর্গক্ষেত্র বা আমাদের 4 আছে সুতরাং এই মান আমরা প্লাস এবং মাইনাস একই থাকবে সুতরাং যখন আমরা r গণনা করি তাই আমাদের এখানে y থেকে 0 প্রতিস্থাপন করতে হবে সুতরাং এই দুটি টার্ম 0 এ যাবে এবং তারপরে আমাদের এখানে আবার এই e এর পাওয়ার 0 এবং তারপর আপনার সেখানে 1 আছে তাই e − 1 আবার একই ভাবে ডিনোমিনেটর টিতে কি আসবে এবং তারপর এটিকে সরল করার পরে আমরা 16 পাব সুতরাং এখানে r হল −16 e এবং s হল 0 কারণ এখানে y এক্সপ্রেশনে আছে সুতরাং আমরা 0 পাবো এবং t এখানে −30 e হবে এই এক্সপ্রেশন থেকে সুতরাং আবার এই rt − s2 আমাদের গণনা করতে হবে এবং এই ক্ষেত্রে তাই এখানে rt আমরা আবার পজিটিভ পাব সুতরাং 480 e2 এবং এখন r এর এই চিহ্নের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটি সর্বোচ্চ বা সর্বনিম্ন সুতরাং এই ক্ষেত্রে r নেগেটিভ এবং মনে রাখবেন যখন rt − s2 পজিটিভ এবং r নেগেটিভ তখন আমাদের সর্বোচ্চ একটি বিন্দু আছে সুতরাং এই ক্ষেত্রে এই দুটি পয়েন্ট 10 এবং −10 এগুলি স্থানীয় সর্বাধিক পয়েন্ট এবং এখন আমরা পরবর্তী সমস্যার দিকে যাই যা এখানে ফাংশন হল fx y সমান y বর্গ প্লাস x বর্গ y এবং প্লাস x 4 আমরা চারটি লোকাল এক্সট্রিমা আলোচনা করতে চাই সুতরাং এই ক্ষেত্রে আমরা আবার প্রথম অর্ডার আংশিক ডেরিভেটিভ গণনা করব যা fx এখানে 2 xy এবং 4 x3 এর সমান আসবে এবং তারপরে y এর ক্ষেত্রে আমাদের আংশিক ডেরিভেটিভ আছে সুতরাং এখানে 2 y x2 তাই আমাদের আংশিক ডেরিভেটিভ আছে এবং স্টেসেনারি পয়েন্ট পেতে তাই আমাদের এই 2 সমীকরণগুলি সমাধান করতে হবে এর মানে হল fx 0 এর সমান এবং এই fy 0 এর সমান সুতরাং এখান থেকে আমাদের এই 2 xy 4 x3 এবং fy 0 এর সমান হবে আমরা যখন শূন্য সেট করব তখন আমরা এটা পাব এর মানে হল 2 y x2 সমান 0 হবে সুতরাং এই দুটি সমীকরণের মধ্যে আমাদের সমস্ত পয়েন্ট পেতে হবে যা এই দুটি সমীকরণকে পর্যাপ্ত করে সুতরাং প্রথম থেকে অবিলম্বে আমরা দেখতে পাচ্ছি যে x সমান 0 সন্তুষ্ট করার এখানে একটি বিন্দু আছে x এর সমান 0 যা এইটিকে পর্যাপ্ত করে সুতরাং এর সাথে সম্পর্কিত যখন x এখানে 0 এর সমান হবে দ্বিতীয় সমীকরণ থেকে y এর মান কত হবে কারণ আমরা এমন সব পয়েন্ট খুঁজছি যা উভয় সমীকরণকে একসাথে পর্যাপ্ত করে সুতরাং এখানে x হল 0 এর সমান এই fxx 0 0 ¿0 এবং তারপর যখন x 0 হয় তাই y কে দ্বিতীয় সমীকরণ কেও 0 হতে হবে সুতরাং আমরা এই 1 পয়েন্ট পেয়েছি এখন x হল 0 এবং y এর সমান 0 এখন আমাদের অন্য কোন সম্ভাবনার সন্ধান করতে হবে যা এই দুটি টার্ম 0 করতে পারে তাই এখানে x হয় 0 অথবা এখানে দ্বিতীয় মেয়াদ 0 হয় এর মানে হল যে 2 y 4 x2 হল 0 এবং এই 2 y x2 এর সাথে 0 হতে হবে সুতরাং আবার এই দুটি সমীকরণের মধ্যে আমরা দেখি যে একমাত্র সংখ্যা যা শুধুমাত্র বিন্দুকে সন্তুষ্ট করে যা এই দুটি সমীকরণকে পর্যাপ্ত করে 2 y 4 x2 0 এর সমান এবং এই 2 y x2 0 এর সমান একমাত্র বিন্দু হল 0 0 সুতরাং আমরা তখন অন্য কোন পয়েন্ট পাচ্ছি না 0 0 তাই এই ক্ষেত্রে একটি স্টেসেনারি পয়েন্ট হল 0 0 সুতরাং এই 0 0 বিন্দুতে এখন আমাদের সনাক্তকরণের জন্য আলোচনা করতে হবে যে এটি লোকাল ম্যাক্সিমা একটি বিন্দু নাকি এটি লোকাল মিনিমা একটি বিন্দু সুতরাং এর জন্য আমাদের এখন দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভস গণনা করতে হবে সুতরাং fxx 0 0 তাই এখন fxx কি হবে এই fx কি ছিল তাই এই fxx আবার x এর রেস্পেক্টের সাথে হবে সুতরাং আমরা 2 y পাব এবং আমরা এখানে 12 x2 পাব এবং 0 0 পয়েন্টে আমাদের x এবং y টার্ম আছে তাই এটি 0 হয়ে যাবে এবং যদি আমরা এখানে fxy গণনা করি যার প্রয়োজনও আছে তাহলে তাই y এর ক্ষেত্রে এখানে আমরা 2 x টার্ম এবং তারপর fyy পাব আমরা 2 পাবো কারণ এখানে যখন আমরা y এর সাথে পার্থক্য করি আমরা সেখানে 2 পাব সুতরাং এখন যদি আমরা r fxx 0 0 গণনা করি তাহলে এটি হবে 0 s এ মিশ্র ক্রমে আংশিক ডেরিভেটিভ 00 পয়েন্টে এটিও 0 হবে কারণ x এখানে বসে আছে এবং তারপর এখানে পয়েন্ট আবার এই t fyy 0 0 2 কোন x এবং y টার্ম নেই তাই এটি 2 এবং তারপরে আমাদের rt − s2 যা আছে তা rt − s2 গণনা করতে হবে তাই এখানে r এবং t হল তাই এটি হবে 0 এবং বিয়োগ s2 0 সুতরাং আমাদের এই rt − s2 আছে এবং এই ক্ষেত্রে পরীক্ষা ব্যর্থ হয় সুতরাং আমরা এই rt s2 বা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ টেস্টের উপর ভিত্তি করে কোন কিছু শেষ করতে পারি না এবং এই পয়েন্ট 0 0 কি হতে পারে তা যদি আমরা করতে পারি তাহলে আমাদের উপসংহারের জন্য অন্য কিছু উপায় খুঁজে বের করতে হবে সুতরাং এই পরীক্ষাটি ব্যর্থ হয় কিন্তু আমরা সহজেই এই বিন্দুটি সনাক্ত করতে পারি যে এটি মাক্সিমাম মিনিমাম বিন্দু বা একটি স্যাডেল পয়েন্ট যদি আমরা এখন সরাসরি গণনা করি তবে ধারণাটি এই Δ f ছিল সুতরাং এই Δ f এর চিহ্নের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এটি মাক্সিমাম মিনিমাম বিন্দু সুতরাং যদি এটি নেগেটিভ হয় এর মানে হল এই f 0 0 আশেপাশের পয়েন্টের চেয়ে বড় তাই এই ক্ষেত্রে আমাদের লোকাল ম্যাক্সিমা আছে যদি এই Δ f আশেপাশে পজিটিভ হয় তাহলে এটি স্বাভাবিকভাবেই লোকাল মিনিমা একটি বিন্দু এবং যদি আমরা এই 0 0 বিন্দুর আশেপাশে চিহ্ন পরিবর্তন করি তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছাব যে এটি একটি স্যাডেল পয়েন্ট সুতরাং আমরা দ্বিতীয় অর্ডার ডেরিভেটিভ পরীক্ষার মধ্য দিয়ে না গিয়ে সরাসরি এই Δ f এর চিহ্নটি পর্যবেক্ষণ করার চেষ্টা করব সুতরাং অনেক ক্ষেত্রে এটি কাজ করে কিন্তু কখনও কখনও ফাংশন থেকে সরাসরি Δ f চিহ্নটি উপলব্ধি করা কঠিন সুতরাং এই ক্ষেত্রে সম্ভবত এটি সম্ভব সুতরাং যখন আমাদের এই f 0 h 0 k −f 0 0 হবে 0 তাই এই f 0 h 0 k কেবলমাত্র এই y কে k দ্বারা প্রতিস্থাপিত করা হবে এবং এটি h2k এবং তারপর এখানে h এই h দ্বারা প্রতিস্থাপিত হবে তাই এখানে আমাদের x4 এর জন্য h4 আছে সুতরাং এই বিন্দুর আশেপাশে আমাদের এই Δ f এর মান আছে 0 0 এবং তারপর আমরা তৈরি করতে পারি আমরা এই টার্মটিকে প্রথম টার্ম হিসাবে পুনর্লিখন করতে পারি যদি আমরা দেখি তাহলে আমাদের আছে 2 সুতরাং আমরা এই পুরো বর্গক্ষেত্র থেকে কী পাচ্ছি k24 সুতরাং এখানে একটি টার্ম আছে আসুন আলোচনা করা যাক সুতরাং k24 এবং আমাদের h4 টার্ম আছে এবং তারপর আমাদের একটি k h বর্গ টার্ম আছে এবং তারপর এটি 32k2 সুতরাং এই k24 এবং তারপর এখানে আমরা এই k2 ছিল 32k2 সুতরাং এগুলি হবে তাই এখানে আমরা এই 2 টি টার্মকে একত্রিত করে এই 4 পেতে পারি এবং তারপরে আপনার যেখানে 1 আছে এবং এটি 43 হবে সুতরাং এটি এখানে 34 2 এর পরিবর্তে আমাদের 4 হবে সুতরাং 34 এবং এই 14 ঠিক এই k2 তৈরি করবে এবং আমাদের h4 আছে এবং আমাদের k স্কোয়ার আছে সুতরাং এটি মাত্র 32k2 সেখানে তাই এখন আমরা 34 করব সুতরাং এখন আমরা এখানে এই টার্মটির উপর ভিত্তি করে আচরণ পাওয়ার চেষ্টা করতে পারি যা স্পষ্ট কারণ যখন h এবং k উভয়ই শূন্য নয় সুতরাং 1 0 হতে পারে আমরা এখনও আশেপাশে থাকব কিন্তু আমরা উভয়কে 0 তে সেট করতে পারি না সুতরাং যদি তাদের মধ্যে 1 উদাহরণস্বরূপ শূন্য না হয় k অশূন্য সুতরাং এখানে আমাদের পজিটিভ কিছু আছে এবং এখানেও আমাদের পজিটিভ থাকবে এটি একটি বর্গ যদি h আবার শূন্য না হয় তাহলে এটি 0 হতে পারে সুতরাং h আবার এটি একটি পজিটিভ টার্ম হবে সুতরাং যতক্ষণ পর্যন্ত h এবং k উভয়ই 0 না হয় তারা নেগেটিভ পজিটিভ হতে পারে সেটা কোন ব্যাপার না কিন্তু এখানে h এর জন্য এই টার্মটি হয় শূন্য নয় k অশূন্য অথবা উভয়ই শূন্য নয় এই টার্মটি থাকবে পজিটিভ এবং এর মানে কি যে আশেপাশে যাই হোক না কেনতবে আশেপাশে ছোট এই Δ f পজিটিভ হবে সুতরাং এই ক্ষেত্রে যদি এটি পজিটিভ হয় এর মানে হল আশেপাশে ফাংশনটি আরো মান গ্রহণ করছে বৃহত্তর মান এবং তারপর এই 0 0 একটি লোকাল মিনিমা একটি বিন্দু হতে হবে সুতরাং এটি 0 0 লোকাল মিনিমা একটি বিন্দু সুতরাং এই ক্ষেত্রে এটি সহজ ছিল কারণ পরীক্ষা ব্যর্থ হয় তাই এটি একটি যথেষ্ট শর্ত ছিল সুতরাং আমরা কোন পর্যাপ্ত শর্ত পেতে পারিনি যা আমাদের এই লোকাল মিনিমা সম্পর্কে বলতে পারে কিন্তু এই ফাংশনটি সরাসরি আলোচনা করা খুব সহজ ছিল আচরণ এবং আমরা বুঝতে পেরেছিলাম যে যে কোন বিষয় আশেপাশে নিয়ে যাওয়া হচ্ছে এই ফাংশনটি পজিটিভ হবে এবং অতএব এটি লোকাল মিনিমা একটি বিন্দু সুতরাং আমরা এখানে আরও একটি উদাহরণ আলোচনা করব x y 2 x4−3 x2y y2 এটি পূর্ববর্তী উদাহরণের অনুরূপ তাই আমরা fxfy এবং তারপর স্টেসেনারি পয়েন্ট আবার গণনা করব এবং আমরা দেখতে পাব যে এই ক্ষেত্রে শুধুমাত্র একটি স্টেসেনারি পয়েন্ট রয়েছে যা 00 পূর্ববর্তী সমস্যার অনুরূপ এবং যখন আমরা এখান থেকে এই fx x গণনা করি তখন আমরা 0 পাব কারণ টার্মটি x বা y টার্মটি সেখানে থাকবে এবং আমরা এই fxy গণনা করব সুতরাং এখানে আবার এই 6 x আসবে এবং 00 বিন্দুতে এটি 0 হবে এবং যখন আমরা fyy গণনা করব তাই আমরা আবার y এর ক্ষেত্রে এটিকে আলাদা করি তাই আমরা 2 পাবো এবং আগের ক্ষেত্রে আমরা অনুরূপ rt − s2 আছে তাই এই পরীক্ষাটি আবার ব্যর্থ হয় এবং আমরা একই ধারণাটি একই ধরনের ধারণা ব্যবহার করব যা আমরা আগে করেছি সুতরাং আমরা এই Δ f এখন গণনা করব আশেপাশের বিন্দু এই f 0 0 যা ঠিক ফাংশন 2 h4−3h2k k2 আসবে এবং এই ক্ষেত্রে আমরা এখানে আবার সামান্য হেরফের করব সুতরাং −3 h2k আমরা এই −2 h2k −h2k লিখেছি তারপর আমরা প্রথম 2 টি টার্ম 2 h2 থেকে সাধারণ গ্রহণ করি সুতরাং এখানে আমরা h2 এবং −k পাব এবং তারপর −k এখান থেকে আমরা h2 − k পাব সুতরাং আমাদের h2 − k এর গুণফল 2 h2 − k এ এখন আমরা আলোচনা করব এই ডেল্টা ফাইয়ের চিহ্নটি কীভাবে চিহ্নিত করা যায় এই পয়েন্টের আশেপাশের সমস্ত পয়েন্টে আমাদের পজিটিভ বা নেগেটিভ সুনির্দিষ্ট চিহ্ন আছে কি না দেখবো সুতরাং প্রথম সম্ভাবনাটি আমরা নিব যদি এই k কে নেগেটিভ হয় উদাহরণস্বরূপ সুতরাং যদি k নেগেটিভ হয় যাই হোক না কেন আমাদের h যাই হোক না কেন যতক্ষণ এই k নেগেটিভ এই টার্মটি এখানে পজিটিভ হবে −k টার্মটি এখানেও −k টার্মটি পজিটিভ হবে সুতরাং h যাই হোক না কেন h হতে পারে 0 অথবা h হতে পারে অ শূন্য কিন্তু যখন k নেগেটিভ হয় তখন এই গুনটি পজিটিভ হয়ে যাবে সুতরাং আমাদের এই Δ f পজিটিভ আছে এই অবস্থায় যখন k নেগেটিভ এখন আমরা অন্য পরিস্থিতি দেখব আসলে এই ক্ষেত্রে এটা Δ f হতে পারে অথবা Δ f পার্শ্ববর্তী এলাকায় নেগেটিভ হতে পারে কিভাবে আপনি h এর কাছাকাছি যাবেন যা 0 এর সমান k এর সমান 0 এবং এই Δ f নেগেটিভ হতে হবে সুতরাং এখানে আমরা দেখেছি যে k 0 এর চেয়ে কমের জন্য Δ f পজিটিভ এবং অন্যান্য সম্ভাবনার ক্ষেত্রে আমরা আমাদের h এবং k কে এমনভাবে বেছে নেব k হল h2 এর চেয়ে বড় এবং 2 h2 এর চেয়ে কম সুতরাং এটি নির্বাচন করে তাই আমরা আমাদের আশেপাশে সীমাবদ্ধ করছি না আমরা এই 0 0 পয়েন্টের কাছাকাছি যেতে পারি যার মানে h 0 এবং k 0 পয়েন্ট এখানে এই পথটি h2 এই k কে h2 এর চেয়ে বড় এবং 2 h 2 চেয়ে কম হওয়া উচিত সুতরাং যদি আমরা আশেপাশের আমাদের h এবং k পয়েন্টটি বেছে নিই যা এই বৈষম্যকে পর্যাপ্ত করে তাহলে কী হবে এই h বর্গটি k এর চেয়ে ছোট সুতরাং k একটি বড় নেগেটিভ সংখ্যা এবং তারপর 2 h2 k এর চেয়ে বড় তাই এটি একটি পজিটিভ সংখ্যা সুতরাং এই নেগেটিভ পজিটিভ এটিকে এখন নেগেটিভ করে তুলবে সুতরাং তাদের আশেপাশে যখন এই h এবং k এই পয়েন্টগুলিকে পর্যাপ্ত করে তখন আমাদের এই Δ f নেগেটিভ থাকে সুতরাং আমরা যা পর্যবেক্ষণ করেছি তা আকর্ষণীয় যে এই 0 0 বিন্দুর আশেপাশে আমরা বুঝতে পারি যে এই Δ f পজিটিভ এবং এই Δ f ও নেগেটিভ সুতরাং এটি এই 0 0 বিন্দুর আশেপাশে চিহ্ন পরিবর্তন করছে এবং এর মানে হল এটি 0 0 একটি স্যাডেল পয়েন্ট সুতরাং আবার আমরা এখানে এই বিন্দুটি 0 0 পয়েন্ট চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং এটি স্যাডেল পয়েন্ট হতে চলেছে এবং যা দ্বিতীয় অর্ডার পরীক্ষার মাধ্যমে সম্ভব ছিল না কিন্তু সরাসরি পর্যবেক্ষণে আমরা দেখতে পাই যে এটি একটি স্যাডেল পয়েন্ট ঠিক আছে এই সর্বাধিক এবং সর্বনিম্ন এই ফাংশনের একটি সাধারণ সমস্যা f x y 22 x2 y−x2− y2 প্রথম চতুর্ভুজের একটি ত্রিভুজাকার প্লেটের উপর যা এই 0 x দ্বারা আবদ্ধ 0 এর সমান y হল 0 এর সমান এবং y 9 x লাইনের সমান সুতরাং এই সমস্যাটির ডোমেইন এখানে সীমাবদ্ধ ডোমেইন কারণ এই x সমান 0 y সমান 0 এবং y সমান 9 − x তারা এখানে বাউন্ডারি এই 0 9 পয়েন্ট এই হল 9 0 পয়েন্ট সুতরাং আমাদের এখন এই ক্ষেত্রে আমাদের ইনটিরিওর এবং বাউন্ডারি বিবেচনা করতে হবে সুতরাং যখন আমাদের বাউন্ডারি ডোমেন থাকে তখন আমাদের বিবেচনা করতে হবে কারণ এই মাক্সিমাম মিনিমাম বাউন্ডারি বিদ্যমান থাকতে পারে সুতরাং এই ইনটিরিওর পয়েন্ট তাই এর মানে হল এখন বাউন্ডারি বেরিয়ে যাবে সুতরাং ইনটিরিওর পয়েন্টগুলিতে আমরা স্থির বিন্দু অনুসন্ধান করব এবং পৃথকভাবে আমরা পরিচালনা করব বা বাউন্ডারি এক্সট্রিমা সন্ধান করব সুতরাং এই সমস্যার জন্য স্থির বিন্দু আমরা সহজেই fx এবং fy গণনা করতে পারি এবং সেগুলি 1 এবং 1 এ আসে সুতরাং এখানে ডোমেন বা বাউন্ডারি বাদ দিয়ে এই ডোমেনের অভ্যন্তরে স্থির বিন্দু রয়েছে সুতরাং আমাদের এই পয়েন্টটি বিবেচনা করতে হবে কারণ এই ইনটিরিওর পয়েন্টে আমাদের লোকাল এক্সট্রিমা থাকতে পারে কিন্তু এই সমস্যাটিতে আমাদের করনীয় হল মাক্সিমাম মিনিমাম খুঁজে বের করা সুতরাং স্পষ্টভাবে আমরা এই সময়ে পরীক্ষা করব ফাংশনের মান পরবর্তীতে কি সুতরাং আমাদের একটি বিন্দু আছে এবং বাউন্ডারি পয়েন্টগুলি আমাদের দেখতে হবে না সুতরাং এখানে এই OA লাইন বরাবর তাই y হল 0 তাই আমরা আমাদের fx কে y 0 হিসাবে সেট করতে পারি ভেরিয়েবল সমস্যা এবং আমরা ক্রিটিকাল পয়েন্টের জন্য আবার দেখতে পারি শুধুমাত্র x এর ক্ষেত্রে এই ফাংশনটি আলাদা করে যা x এ 1 এর সমান হয় সেখানে লোকাল মাক্সিমাম মিনিমাম একটি বিন্দু থাকতে পারে আমাদের আসলে শনাক্তকরণের জন্য যেতে হবে না তাই কিছু পয়েন্ট থাকবে যেখানে ম্যাক্সিমা মিনিমা উপস্থিত হতে পারে এবং তারপরে আমরা সেই পয়েন্টগুলিতে ফাংশন মান পাব এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোনটি মাক্সিমাম এবং কোনটি মিনিমাম মান সুতরাং এখানে এই মাত্রিক সমস্যা একটি স্থির বিন্দু সুতরাং এই এক্সট্রিমা সম্ভাব্য ক্যান্ডিডেডরা এখন এই সমস্যার জন্য আমাদের বাউন্ডারি পয়েন্ট 0 এবং 9 আছে সুতরাং আমাদের 9 0 পয়েন্ট এবং 1 0 এও 0 0 পয়েন্ট বিবেচনা করতে হবে এটি x এ 1 এর সমান যা একটি স্থির বিন্দু এই সমস্যা সুতরাং আমাদের তিনটি পয়েন্ট আছে আমাদের 0 0 পয়েন্ট আছে যা এই এক মাত্রিক সমস্যার বাউন্ডারি এবং এখানে আমাদের 9 0 পয়েন্ট আছে এবং আমাদের 1 0 পয়েন্ট আছে সুতরাং এই তিনটি পয়েন্ট একইভাবে এই OB লাইন বরাবর আমাদের এখানে এখন অনুসন্ধান করতে হবে এই লাইন x এর সমান 0 আমরা f x y ফাংশনে সেট করতে পারি সুতরাং আবার এটি একটি ভেরিয়েবল একটি সমস্যা আমাদের স্থির বিন্দু খুঁজতে হবে এবং এখানে এই বাউন্ডারি বরাবর আমাদের আছে 0 0 এই বাউন্ডারি বিন্দু যা ইতিমধ্যেই আগে নেওয়া হয়েছিল আমাদের আছে 0 9 বিন্দু এবং থেকে এখানে পার্থক্য করে আমরা 0 1 হিসাবে স্থির বিন্দু পাব সুতরাং আমাদের এই তিনটি স্থির পয়েন্ট আছে মানে এই তিনজন ক্যান্ডিডেডরা এক্সট্রিমার জন্য আছে একইভাবে আমাদের আবার করতে হবে এই তৃতীয় বাউন্ডারি y 9 − x এর সমান সুতরাং আমরা y কে 9 − x এর সমান f x y এ প্রতিস্থাপন করব সুতরাং আমাদের আবার 1 টি ভেরিয়েবল সমস্যা হবে আমাদের সেখানে ইনটিরিওর পয়েন্টটি সন্ধান করতে হবে সুতরাং fx 0 এর সমান আমরা মাত্র 1 পয়েন্ট পাব যা 92 এবং 92 সুতরাং এটি সেই পয়েন্ট এবং স্পষ্টতই এই বাউন্ডারি পয়েন্টগুলি যা ইতিমধ্যেই আগের সমস্যা দ্বারা দেখে নেওয়া হয়েছে সুতরাং আমাদের এখানে 7 টি পয়েন্ট রয়েছে যেখানে ফাংশনটি মাক্সিমাম বা মিনিমাম মান নিতে পারে সুতরাং আমাদের ইনটিরিওরটি বিবেচনা করতে হবে এবং যখন আমাদের একটি বন্ধ এবং আবদ্ধ ডোমেন থাকবে তখন আমাদের বাউন্ডারিগুলিও বিবেচনা করতে হবে সুতরাং এখানে এই পয়েন্টগুলি আমরা কেবল ফাংশনটি মূল্যায়ন করব কারণ আমাদের আগ্রহ হল গ্লোবাল মাক্সিমাম মিনিমাম খুঁজে বের করা আমাদের লোকাল মাক্সিমাম মিনিমাম জন্য এই পয়েন্টটি চিহ্নিত করতে হবে না সুতরাং 11 এ f x y ফাংশনটি 4 গ্রহণ করছে এবং 0 0 2 এবং তাই গ্রহণ করছে সুতরাং এখানে আমরা এই পয়েন্টগুলিতে এই সমস্ত মান গণনা করেছি এবং তারপর আমরা এই −16 বুঝতে পারি যা ফাংশনটি 9 0 এবং 0 9 বিন্দুতে মিনিমাম এবং এই 4 হল মাক্সিমাম 1 11 পয়েন্টে সুতরাং ফাংশনটি এখানে 11 পয়েন্টে মাক্সিমাম লাগে এবং এটি মিনিমাম 9 0 বা 0 9 পয়েন্টে নেয় যার মান হল 61 সুতরাং এটি বাউন্ডেড ডোমেনের একটি সমস্যা ছিল আগের সমস্যাগুলি ওপেন ডোমেনে ছিল সুতরাং যেখানে আমরা বাউন্ডারি বিবেচনা করিনি কারণ সমস্যাটির কোন বাউন্ডারি ছিল না কিন্তু এখানে যদি আমাদের বাউন্ডারি থাকে তাহলে ডোমেইন বন্ধ থাকে তারপরে আমাদের বাউন্ডারিও খুঁজতে হবে কারণ মাক্সিমাম মিনিমাম সীমানায় ঘটতে পারে যা এখানে যেমন মিনিমাম 9 0 বা 0 9 সুতরাং এখানে উপসংহার যে মাক্সিমাম মিনিমাম শুধুমাত্র ডোমেনের বাউন্ডারি পয়েন্টে ঘটতে পারে এটি একটি এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের মাক্সিমাম এবং মিনিমাম সম্ভাব্য প্রার্থীদের সন্ধান করতে হবে সুতরাং এগুলি হল রেফারেন্স আপনাকে অনেক ধন্যবাদ